তাই আমরা দেখে নেবো আমরা এর কোণ মাণ স্থির করে নেব এবার আমরা আমাদের আসল উদ্দেশ্যের দিকে এগব এবার আমরা সাধারণ নির্ণয়ের চেষ্টা করবো এবার আমরা দেখবো perfectly matched interface বলতে কোন জিনিসটা বোঝায় আর এটা পুনরাবৃত্তি করবো কি ছিল এর আগেই kx k0√exhx sin θ cos ϕ আমরা সংজ্ঞায়িত করেছি কি কাজ করতে গিয়ে এই সমীকরণটা আবার দেখা যাবে মানে এই ২ নং সমীকরণ যেটা একটা উপবৃত্তাকার অংশের সমীকরণ আর এই সমীকরণের সমাধান থেকে পাওয়া যাবে এই রকম অর্ধ পরাক্ষ ও অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য আর পাওয়া যাবে এই প্রাচল আকার এটাকেই আমরা বলবো perfectly matched perfectly matched মানে কি এবার আমরা ex hx ey hy ez h বসিয়ে চলরাশির সংখ্যা কমাবো তাই এই θ আর ϕ কে গুলিয়ে ফেললে চলবে না এগুলো কি কোন ভৌত কোণ এটা ঠিকও হতে পারে যেখানে শূন্য মাধ্যমে e h 1 তাই kz k0 cos θ তাই z অক্ষের সাথে θ কোণে একটা তরঙ্গ ভেক্টর আছে যা তরঙ্গ ভেক্টরের z উপাংশ তৈরি করেছে এবার ১ নং ও ২ নং ক্ষেত্রে তরঙ্গ গুলো একই কোণে থাকবে না তাই ১ নং ক্ষেত্রে θ1 ϕ1 আর ২ নং ক্ষেত্রে θ2 ϕ2 বসানো হয়েছে এখানে এগুলোর ন্যুনতম মাণ নির্ণয় করার প্রয়োজন নেই তাই এটা হল প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কি হবে

তাই এটাকে একটা perfectly matched interface বলা হবে আর কারণটা হল এগুলো সঠিক ভাবে মেলানো তাই perfectly matched মানে টা আগের কিছু স্লাইডে দেখানো হয়েছে কিন্তু perfectly matched interface আর fancy PMI সম্পর্কে কিছু না জানলে এটা ভাবা যাবে কি

ছাত্র ছাত্রীঃ Impedance গুলো মেলানো অন্যভাবে বলতে গেলে মেলানোর সবচেয়ে সোজা উপায় হল ε1 ε2 μ1 μ2 ধরে নেওয়া যাক সমীকরণ গুলো একটু ছোট করে নেওয়া যাক e1x sin θ1 cos ϕ1 e2x sin θ2 cos ϕ2 e1y sin θ1 cos ϕ1 e2y sin θ2 cos ϕ2 আর আমরা কি করতে পারি আমরা কি করতে চাই একটা PMI বানাতে চাই তো কেন করা হচ্ছে এগুলো ছাত্র ছাত্রীঃ R0 যদি ε1 ε2 μ1 μ2 হয় মানে যদি কোন সম্পর্ক না থাকে তবে R0 হবে ছাত্র ছাত্রীঃ হ্যাঁ এটা দেখতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানে একটা অপ্রাকৃতিক পরিস্থিতি কারণ এখানে e আর h আছে তাই এগুলো আসবে প্রতিফলন গুনাঙ্ক তৈরি করতে তাই এটা পরিস্কার না যে ε1 ε2 μ1 μ2 থেকে একটা প্রতিফলন গুনাঙ্ক০ হবে

ছাত্র ছাত্রীঃ এখানে বস্তুর ধর্ম পরিবর্তিত হয়েছে বস্তুর ধর্ম পরিবর্তিত হয়েছে e ও h দিয়ে ছাত্র ছাত্রীঃ তাই এদের একটা সম্পর্ক আছে ঠিক এদের একটা সম্পর্ক আছে এদের একটা সম্পর্ক আছে কারণ এবার আমরা এই সম্পর্ক ব্যাখ্যা করবো